সুতরাং স্বাগতম এবং এটি আজ 35 নম্বর বক্তৃতা আমরা ট্রিপল ইন্টিগ্রাল দিয়ে আবার চালিয়ে যাব এবং আমরা ট্রিপল ইন্টিগ্রাল এর ক্ষেত্রে ভেরিয়েবলগুলির পরিবর্তন খুঁজব সুতরাং প্রথমে আমরা উদাহরণের মধ্য দিয়ে যাব যেখানে আমরা কার্টেসিয়ান থেকে spherical পোলার কোঅর্ডিনেট এ পরিবর্তিত করবো সুতরাং কোঅর্ডিনেট এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন সুতরাং প্রথমে আসুন আমরা এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটগুলি গ্রহণ করি এবং মনে করি এখানে একটি পয়েন্ট আছে xyz এবং যখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এর কথা বলছি সুতরাং এই দূরত্ব এখন এখান থেকে xy প্লেন সুতরাং যদি আমরা এখানে এই xy প্লেন এর সাথে একটি পারপেন্ডিকুলার আঁকি তবে এই দূরত্বটি এই xy0 পয়েন্ট থেকে এই xyz পয়েন্ট পর্যন্ত z কোঅর্ডিনেট হবে এবং এই y axis বরাবর x axis থেকে এই পয়েন্ট এর দূরত্ব যা এই xyz পয়েন্ট থেকে xy0 পয়েন্ট পর্যন্ত পারপেন্ডিকুলার ছিল তা y দ্বারা দেওয়া হয় এবং তারপরে এই x কোঅর্ডিনেট যা অরিজিন থেকে দূরত্ব সুতরাং এখানে আমাদের অরিজিন হিসাবে এই পয়েন্ট রয়েছে সুতরাং অরিজিন থেকে এই পয়েন্ট পর্যন্ত এর দূরত্ব x দ্বারা দেওয়া হয় সুতরাং এটি এখানে x এবং তারপর এই y ডাইরেকশন বরাবর আমাদের এই দূরত্ব রয়েছে এবং তারপরে এটি z axis বরাবর পারপেন্ডিকুলার দূরত্ব সুতরাং এটি z এখন আমাদের প্রশ্ন হল যখন আমরা spherical পোলার কোঅর্ডিনেট এ পরিবর্তিত করি তখন rθϕ কি হবে সুতরাং একটি spherical পোলার কোঅর্ডিনেট এর কোঅর্ডিনেটগুলি আমরা rθϕ দ্বারা নির্দেশ করি সুতরাং r অবিকল অরিজিন থেকে এই পয়েন্ট এর দূরত্ব সুতরাং এখন spherical পোলার কোঅর্ডিনেট অরিজিন থেকে প্রদত্ত পয়েন্ট পর্যন্ত এই দূরত্বটি r নির্দেশিত করা হবে এবং তারপরে এই দুটি অ্যাঙ্গেল এবং সুতরাং এখানে অ্যাঙ্গেল এই পয়েন্ট এর অ্যাঙ্গেল হবে যা এই x y z থেকে x y 0 প্লেন এর পারপেন্ডিকুলার ছিল সুতরাং এটি x axis থেকে অ্যাঙ্গেল সুতরাং এটি এখানে x axis থেকে এই লাইন পর্যন্ত যা xy plane এ এই পয়েন্ট এ রয়েছে x y 0 যা অ্যাঙ্গেল এবং এখন এই এই z axis এর সাথে অ্যাঙ্গেল যা এই লাইনটি যা এই অরিজিন এ যোগ হচ্ছে এই x y z স্পেস পয়েন্ট এ সেই অ্যাঙ্গেলটি দ্বারা নির্দেশিত হয় সুতরাং আবার এই পয়েন্টটি প্রতিনিধিত্ব করার জন্য যা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ছিল x y z এবং এখন spherical কোঅর্ডিনেট এ এটি r দ্বারা নির্দেশিত এবং এখন r অরিজিন থেকে এই পয়েন্ট এর দূরত্ব z axis থেকে অ্যাঙ্গেল এবং এখন এই হল x axis থেকে পয়েন্ট পর্যন্ত অ্যাঙ্গেল যা এই প্রদত্ত পয়েন্ট থেকে xy প্লেন পর্যন্ত পারপেন্ডিকুলার ছিল সুতরাং spherical পোলার কোঅর্ডিনেট এর এই নোটেশন এর সাথে আমরা এখন ট্রিপল ইন্টিগ্রাল এ ভেরিয়েবলগুলির পরিবর্তন প্রবর্তন করব সুতরাং এই x y z এবং এই r θ φ এর মধ্যে সম্পর্ক xrsin cos এবং yrsin sin এবং zrcos দ্বারা দেওয়া হয় সুতরাং এই spherical পোলার কোঅর্ডিনেট এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট এর মধ্যে এটাই আদর্শ সম্পর্ক xrsin cos yrsin sin zrcos এবং এখন আমরা লক্ষ্য করছি যে আমরা যদি এখানে x2y2z2 এর জন্য এই square টি তৈরি করি কারণ এই টার্মটি r2 হবে সুতরাং এখানে যদি আপনার কিছু ডোমেইন d এর উপরে Dfxyzdxdydz হিসাবে দেওয়া একটি ট্রিপল ইন্টিগ্রাল থাকে এবং আমরা spherical কোঅর্ডিনেট এ পরিবর্তন করতে চাই অর্থ যে xrsin cos yrsin sin এবং zrcos সুতরাং এখন ভেরিয়েবলগুলির এই পরিবর্তনের সাথে ধারণাটি হল এই সহজ ধারণাটি যা আমরা পূর্ববর্তী বক্তৃতায় ব্যাখ্যা করেছি যে আমাদের xrsin cos প্রতিস্থাপন করতে হবে সুতরাং এটি yrsin sin এবং zrcos এর জন্য যা সেখানে সম্পর্ক ছিল zrcos DfxyzdxdydzDfrsin cos rsin sin rcos Jdrdθdϕ সুতরাং এর সাথে আমাদের এখন এই জ্যাকোবিয়ান টার্মটি রয়েছে যা অতিরিক্ত টার্ম যা আসে যখন আমরা ভেরিয়েবলগুলির এই পরিবর্তনটি করি সুতরাং জ্যাকোবিয়ান কে আমাদের গণনা করতে হবে এবং তারপরে আমাদের dx dy dz হয়ে যাবে drdθdϕ এবং তারপরে অনুরূপভাবে লিমিট পরিবর্তন হবে বা এখনকার দিক থেকে ডোমেইন r theta phi আমাদের প্রতিনিধিত্ব করতে হবে তাহলে এই জ্যাকোবিয়ান এখানে কি এটি একটি প্রদত্ত সংজ্ঞা যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি J∂x∂r ∂x∂θ ∂x∂ϕ ∂y∂r ∂y∂θ ∂y∂ϕ ∂z∂r ∂z∂θ ∂z∂ϕ sin cos rcos cos rsin sin sin sin rcos sin rsin cos cos rsin 0 সুতরাং এখন আমরা মনে রাখব যে এই জ্যাকোবিয়ান টার্মটি এই ট্রিপল ইন্টিগ্রাল পরিবর্তনগুলির কারণে আসছে এই জ্যাকোবিয়ান টার্মটির ভ্যালু কিছুই নয় কিন্তু r square sin theta সুতরাং এখন কার্টেসিয়ানটি কোঅর্ডিনেট করে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট এ সুতরাং আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট এ এই পয়েন্ট xyz প্রতিনিধিত্ব করে এবং এটি এখন rϕz দ্বারা এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট এ প্রতিনিধিত্ব করা হবে সুতরাং আবার এই ত্রিপল rϕz সহ সুতরাং z ঠিক একই যা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এ ছিল সুতরাং এই পয়েন্ট থেকে xy প্লেন এর দিকে টানা এই পারপেন্ডিকুলার এর দূরত্ব সুতরাং এই দূরত্ব এখানে এই পয়েন্ট এর তৃতীয় সদস্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট এর এই সেট করার মতো একই এবং এখন এই phi spherical কোঅর্ডিনেট এ আমাদের যা আছে তার অনুরূপ যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এই phi টি x axis থেকে এই লাইন পর্যন্ত যা এই xy পয়েন্ট এ অরিজিন এর সাথে যুক্ত হচ্ছে এবং এখন এই r আবার এই পয়েন্ট এর থেকে এখানে দূরত্ব এখন এখানে এটাই পার্থক্য spherical কোঅর্ডিনেট এ আমাদের এই পয়েন্ট থেকে প্রদত্ত পয়েন্ট পর্যন্ত এই r রয়েছে তবে এখন এই r টি xy প্লেন এর দূরত্ব সুতরাং xy প্লেন এ আমরা পোলার কোঅর্ডিনেট r কে এই পয়েন্ট এর দূরত্ব হিসাবে উপস্থাপন করেছি এবং হল একটি অ্যাঙ্গেল এই x axis থেকে এই z পর্যন্ত এটি কার্টেসিয়ান কোঅর্ডিনেট এ দেওয়া একই সুতরাং z এ কোনও পরিবর্তন নেই এবং এই xy কেবল r ϕ দ্বারা এটি দেওয়া হয়েছে এবং এটি কিছুই নয় তবে এই xy প্লেনটিতে পোলার কোঅর্ডিনেট সুতরাং x আবার রিলেশন যেহেতু এটি এই xy প্লেন এ পোলার কোঅর্ডিনেট সুতরাং xrcos এবং yrsin সুতরাং পোলার কোঅর্ডিনেট এ আমরা এই অ্যাঙ্গেলকে বলতাম কিন্তু এখন এটি ভিন্ন প্রতিনিধিত্ব যাকে আমরা বলছি সুতরাং রিলেশনটি ঠিক একই xrcos এবং yrsin থাকে এবং এই z কার্টেসিয়ান কোঅর্ডিনেট এর z এর মতো একই সুতরাং এটি সহজ রিলেশন যখন আমরা cylindrical কোঅর্ডিনেট এর সম্পর্কে কথা বলি এবং এখানে এই রিলেশনটি আবার পোলার কোঅর্ডিনেট থেকে আসে যে এই ক্ষেত্রে এই x2y2r2 সুতরাং এখন এখানে যদি আমরা ট্রিপল ইন্টিগ্রাল এবং ভেরিয়েবলগুলির পরিবর্তন সম্পর্কে কথা বলি সুতরাং আমাদের এই ইন্টিগ্রাল যা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এ লেখা আছে এবং আপনি যদি এখানে ভেরিয়েবলগুলির এই পরিবর্তন করতে চান তবে xrcos এবং yrsin এবং z হল z এর সমান সেক্ষেত্রে এই ইন্টিগ্রাল হিসাবে আমরা সরাসরি y এর জন্য সাবস্টিটিউশন xrcos লেখা হবে এবং z দ্বারা সাবস্টিটিউশন হয়েছে কারণ এটি সেখানে একই ছিল DfxyzdxdydzDfrcos rsin zJdrdϕdz সুতরাং এটি spherical নয় বরং cylindrical কোঅর্ডিনেট সুতরাং এক্ষেত্রে আমাদের কাছে এখন এই জ্যাকোবিয়ান রয়েছে যা আমরা এই ডিটারমিনেন্ট দ্বারা গণনা করতে পারি J∂x∂r ∂x∂ϕ ∂x∂z ∂y∂r ∂y∂ϕ ∂y∂z ∂z∂r ∂z∂ϕ ∂z∂z cos rsin 0 sin rcos 0 0 0 1 r সুতরাং আবার কারন z এ কোনও পরিবর্তন হয়নি সুতরাং মূলত এটি পোলার কোঅর্ডিনেট এ আমরা যা করি তার অনুরূপ সুতরাং আমরা কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেট এ পরিবর্তিত করছি কারণ x এবং y পরিবর্তিত হয় তবে z নয় z যেমন একটি পোলার এ থাকে তেমনি cylindrical কোঅর্ডিনেট এ হয় সুতরাং আমাদের কাছে আবার জ্যাকোবিয়ান রয়েছে যা r হিসেবে পোলার কোঅর্ডিনেট এও ছিল সুতরাং আমরা এই ট্রিপল ইন্টিগ্রাল এ এই পরিবর্তনটি করি এবং এই x টি rcos দ্বারা প্রতিস্থাপন করা হবে y টি rsin দ্বারা প্রতিস্থাপিত হবে এবং z যেমন আছে তেমনই থাকবে এবং এখানে এই ফ্যাক্টর এই জ্যাকোবিয়ান r হবে এবং dx dy dz হয়ে উঠবে drdϕdz সুতরাং আসুন আমরা কিছু সমস্যার মধ্য দিয়ে যাই যেখানে আমরা এই cylindrical কোঅর্ডিনেট এ পরিবর্তন করার ধারণাটি ব্যবহার করতে পারি সুতরাং cylindrical কোঅর্ডিনেটগুলিতে পরিবর্তিত হয়ে আমরা এই ইন্টিগ্রাল মূল্যায়ন করি

∭Dzx2y2dxdydz Dx2y2≤12≤z≤3 সুতরাং ইন্টিগ্রান্ডটি zx2y2dxdydz এবং এই ডোমেইন Dx2y2≤1 দ্বারা দেওয়া হয় সুতরাং এটি circular disc এবং তারপরে আমাদের z এর ডাইরেকশনও রয়েছে তার মানে এটি 2 থেকে 3 পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং z কোঅর্ডিনেটগুলি সরাসরি দেওয়া হয় যে 2≤z≤3 এবং তারপর আমাদের এখানে xy প্লেন x2y2≤1 এ এই circular disc রয়েছে সুতরাং এটি রেডিয়াস 1 সহ একটি circular সিলিন্ডার এবং এটি এই z এর ডাইরেকশন এ 2 থেকে 3 পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং এই এখানে ছবি x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট এবং এই z কোঅর্ডিনেট এবং আমাদের কাছে z 2 থেকে z 3 রয়েছে এটি z axis বরাবর সিলিন্ডার এর উচ্চতা এবং এটি সিলিন্ডার এর axis ও এবং তারপরে আমাদের এখানে circular disc রয়েছে যা x2y21 সুতরাং সিলিন্ডার এর রেডিয়াস 1 এবং এখানে উচ্চতা 2 থেকে 3 সুতরাং উদাহরণস্বরূপ cylindrical কোঅর্ডিনেটগুলি ব্যবহার করা স্বাভাবিক কারণ এটি ঠিক প্রদত্ত সিলিন্ডার এবং এটি অনেক বেশি সুবিধাজনক হবে যদি আমরা এই জাতীয় সমস্যাগুলো cylindrical কোঅর্ডিনেট এ ব্যবহার করি সুতরাং আমাদের সাথে রিলেশন রয়েছে যে xr এবং yrsin এবং zz যথারীতি আমরা এটাও জানি যে এই ক্ষেত্রে এই x square প্লাস y square টি এই r square এ পরিণত হবে এবং জ্যাকোবিয়ান টার্মটি এই ট্রিপল ইন্টিগ্রাল ভ্যারিয়েবল এর জন্য প্রয়োজন হবে এবং এটি cylindrical কোঅর্ডিনেট এর মধ্যে রয়েছে যা আমরা আগের স্লাইড এ মূল্যায়ন করেছি সুতরাং এখন এই ইন্টিগ্রাল এর মধ্যে প্রদত্ত ইন্টারভ্যাল এই পোলার কোঅর্ডিনেট এ প্রতিনিধিত্ব করা হবে সুতরাং এই r এখানে জ্যাকোবিয়ান এর জন্য সুতরাং জ্যাকোবিয়ান এর কারণে আমাদের এই টার্মটি রয়েছে এবং তারপরে এই dr d এবং d যা এই অতিরিক্ত জ্যাকোবিয়ান টার্মটির সাথে এই dx dy dz এর জন্য প্রতিস্থাপিত হবে এবং তারপর আসুন আমরা এই ইন্টিগ্রান্ডগুলি নিয়ে আলোচনা করি সুতরাং z যেমন আছে তেমনি থাকবে এবং x2y2 এখন r2 হয়ে যাবে এখন আমরা এখানে লিমিট এ আসি r এর জন্য সুতরাং এটি খুব স্পষ্ট এবং আসুন আমরা প্রথমে z এর লিমিট রাখি সুতরাং সেখানে z এর লিমিট দেওয়া হয়েছে যে z 2 থেকে 3 পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং z এর লিমিট 2 থেকে 3 হবে সুতরাং একবার আমরা z এর লিমিট কভার করেছি তারপর যা অবশিষ্ট আছে তা xy প্লেন এর জন্য একটি প্রজেকশন এবং এটি circle ছাড়া আর কিছুই নয় সুতরাং এখানে একবার আমরা সেই z এর লিমিটগুলি ঠিক করার পরে যা এখন অবশিষ্ট রয়েছে তা হল xy প্লেন এর একটি circle যা আমরা ইতিমধ্যে পোলার কোঅর্ডিনেট এ জানি circle এর জন্য লিমিট কী হবে এই r 0 থেকে 1 পর্যন্ত যাচ্ছে কারণ এখানে circle এর রেডিয়াস 1 সুতরাং r এখানে 0 থেকে 1 এ চলে যাচ্ছে এবং তারপরে থিটা 0 থেকে whole circle 2π দিকে এগিয়ে চলেছে সুতরাং এক্ষেত্রে এখানে cylindrical পোলার কোঅর্ডিনেট গ্রহণ করে সুতরাং এখানে 0 থেকে 2π এ পরিবর্তিত হয় এবং r এখানে 0 থেকে 1 পর্যন্ত যায় এবং তারপর আমরা জ্যাকোবিয়ান টার্মটির যত্ন নিয়েছি এবং এখন আমরা এই ইন্টিগ্রাল মূল্যায়ন করতে পারি Iz23ϕ02πr01zr2rdrdϕdz Iz23ϕ02πr01zr2rdrdϕdz z23ϕ02π14zdϕdz 2π4z23zdz 5π4 সুতরাং আমরা এখানে আরেকটি সমস্যা পরীক্ষা করি যা এই spherical কোঅর্ডিনেট পরিবর্তিত হচ্ছে 0101 x2x2y211x2y2z2dzdydx সুতরাং এখন আমরা এই ইন্টিগ্রাল মূল্যায়নের জন্য এই spherical কোঅর্ডিনেট পরিবর্তন করব সুতরাং এখানে আমাদের আবার খুব সতর্ক হওয়া দরকার যে এখানে লিমিটগুলি কী

04dϕ 2 14 শেষ উদাহরণ যেখানে আমরা এই ইন্টিগ্রাল মূল্যায়ন এর জন্য আবার তার spherical কোঅর্ডিনেট এ পরিবর্তন করবো 0101 x201 x2 y211 x2y2z2dzdydx এবং আবার একটি spherical কোঅর্ডিনেট এর পরিবর্তন আমাদের জ্যামিতির সন্ধান করতে হবে যা আমরা এই ইন্টিগ্রাল লিমিট এ করছি সুতরাং অভ্যন্তরীণ ভাবে z হল 0 থেকে 1 x2 y2 পর্যন্ত যায় তার মানে x2y2z2 হল 1 এর সমান সুতরাং আমরা 0 থেকে 1 রেডিয়াস এর sphere এ z এর দিকে এগিয়ে যাচ্ছি অর্থাৎ ইকুয়েশন z হল 1 x2 y2 এর সমান এটা একটা sphere সুতরাং আমরা z এর ডাইরেকশন এ 0 থেকে সেই sphere এর দিকে এগিয়ে যাচ্ছি সুতরাং আমাদের এখন এটিকে আরও কিছুটা সতর্ক ভাবে দেখতে হবে এবং তারপরে এই y এবং এই x এর ডাইরেকশন এ এটি কিছুই নয় তবে কেবল তখনই সেই circle টি যখন এই sphere টি এই xy প্লেন এ প্রজেক্ট হয় এবং তারপরে আমাদের x হল 0 থেকে 1 এবং y হল 0 থেকে 1 x2 পর্যন্ত রয়েছে সুতরাং এটি অবিকল xy প্লেন এ আমাদের কাছে যা আছে তা হল এই y এবং x এর জন্য মূল্যবোধ যা এই লিমিটগুলির একটি circular অংশ এবং তারপরে এখানে এই z এর দিকে আমরা 0 থেকে sphere এর দিকে এগিয়ে যাচ্ছি সুতরাং এখন আবার এটি একটি spherical কোঅর্ডিনেট বিবেচনা করা স্বাভাবিক যা এটি রূপান্তর করবে xrsin cos yrsin sin zrcos Jr2sin x2y2z2r2 Iθ02ϕ02r01r2sin 1 r2drdϕdθ Iθ02ϕ02r01r2sin 1 r2drdϕdθ Firstevaluater01r21 r2dr 02t dt sub rsin t 12021 cos 2t dt 4 Iθ02ϕ02r01r2sin 1 r2drdϕdθ 40202sin dϕdθ 42 cos 02 28 সুতরাং আমরা এখন যা দেখেছি তা কমপক্ষে দুটি বিশেষ ঘটনা যেখানে আমরা এই spherical কোঅর্ডিনেট এবং cylindrical কোঅর্ডিনেট বিবেচনা করেছি এই ট্রিপল ইন্টিগ্রাল ধারণা টি ছিল ভেরিয়েবলগুলির এই পরিবর্তন যেখানে জ্যাকোবিয়ান কে আমাদের রূপান্তর করতে হবে এবং এই ট্রিপল ইন্টিগ্রাল এ আবার সবচেয়ে কঠিন অংশটি হল এখানে প্রদত্ত স্পেস এর সাথে সামঞ্জস্যপূর্ণ লিমিট খুঁজে পাওয়া spherical এর ক্ষেত্রে আমাদের spherical কোঅর্ডিনেট এর প্রতিনিধিত্ব করতে হবে যখন আমরা পরিবর্তন করছি বা cylindrical কোঅর্ডিনেট এ তবে মূল্যায়ন অনেক সহজ হয়ে যায় যদি আমাদের ভেরিয়েবলগুলিতে উপযুক্ত পরিবর্তন থাকে সুতরাং এই রেফারেন্সগুলো আমরা ব্যবহার করেছি আপনার মনোযোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ